আমরা অ্যাসাইনমেন্ট 4 এর সমাধান করছি আমরা 1 থেকে 5 সমস্যার সমাধান করেছি এবার সমাধান করব 6 যা বলে একটি লম্বা চোঙ নেওয়া হল যার অক্ষ z অক্ষ বরাবর চোঙ টি খুব লম্বা বলে ফ্রিঞ্জ প্রভাব অগ্রাহ্য করা যায় z অক্ষ বরাবর চোঙ টি তৈরি পরাবিদ্যুত পদার্থ দিয়ে যার তড়িৎ গ্রাহিতা কাই e চোঙ টি কে যখন কোন সুষম তড়িৎ ক্ষেত্র E সমান E 0 y তে রাখা হয় তখন তার মধ্যে তড়িৎ ক্ষেত্র মেরুকরন ও বৈদ্যুতিক সরণ কত হবে তা গণনা করতে হবে তাহলে চোঙ টি কে এই রকম ভাবে ওপর থেকে দেখলে আমরা দেখি একটি পদার্থ যার তড়িৎ গ্রাহিতা কাই e যাকে একটি সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা হয়েছে যা y দিকে অভিজ্ঞতা থেকে আমরা জানি এটি তৈরি করবে সুষম মেরুকরণ পদার্থের ভেতরে আর সেই মেরুকরণ কি করে সেটি সৃষ্টি করে ভেতরে আরেকটি তড়িৎ ক্ষেত্র যা ঠিক উল্টো দিকে এই তড়িৎ ক্ষেত্র টি আমি হলুদ রঙ দিয়ে দেখালাম তাই ভেতরে মোট ক্ষেত্র প্রদত্ত ক্ষেত্র ও এই ভাবে সৃষ্টি হওয়া ক্ষেত্রের সমাহার তাহলে এবার নাম দিই মেরুকরন হল P যা প্রদত্ত তড়িৎ ক্ষেত্র E এর দিকেই অর্থাৎ P y দিকে এর ফলে ভেতরে সৃষ্টি হয়েছে তড়িৎ ক্ষেত্র যার মান হল ঋণাত্মক P ভেক্টর বাই 2 এপসাইলন 0 বা P বাই 2 এপসাইলন 0 y দিকে তাই ভেতরে মোট তড়িৎ ক্ষেত্র E সমান E 0 y বিয়োগ P বাই 2 এপসাইলন 0 y এবার আমি P হিসেব করব কন্সটিটিউটিভ সম্পর্কের সাহায্যে যা বলে ভেতরে P সমান দেখো এখানে যেহেতু সবই y দিকে আমি আর সব কিছুর মাথায় ভেক্টর চিহ্ন দিচ্ছি না আচ্ছা থাক এখন বরং লিখি ভেতরে কোন বিন্দু তে P সমান কাই e এপসাইলন 0 E তাই এর সমান হবে কাই e এপসাইলন 0 E 0 বিয়োগ P বাই 2 এপসাইলন 0 y দিকে এবার সবই y দিকে বলে আমরা শুধু লিখতে পারি P সমান কাই e এপসাইলন 0 E0 বিয়োগ কাই e P বাই 2 তাহলে এখন আমার কাছে আছে P সমান কাই e এপসাইলন 0 E0 বিয়োগ কাই e P বাই 2 যার থেকে পাবো P গুন 1 যোগ কাই e বাই 2 সমান কাই e এপসাইলন 0 E 0 বা P সমান 2 কাই e বাই 2 যোগ কাই e এপসাইলন 0 E 0 লক্ষ্য করো কাই e যদি 0 হয় কোন P থাকবেই না এবার আমি ভেক্টর চিহ্ন লিখি P হবে y দিকে ভেতরে তড়িৎ ক্ষেত্র E আর কিছুই না তা হল প্রদত্ত E মানে E 0 বিয়োগ এপসাইলন 0 তাই এখানে হবে E 0 বিয়োগ কাই e বাই 2 যোগ কাই e গুন E 0 y দিকে অর্থাৎ এখানে পাচ্ছি 2 বাই 2 যোগ কাই e E 0 y দিকে বৈদ্যুতিক সরণ কত হবে সরণ সমান লিখতে পারি সরাসরি 1 যোগ কাই e এপসাইলন 0 E বা এই সমীকরণ ও ব্যবহার করতে পারি যে D সমান এপসাইলন 0 E যোগ P যা আসলে একই তাই D সমান পাবো 2 গুন 1 যোগ কাই e বাই 2 যোগ কাই e গুন E 0 এপসাইলন 0 y দিকে পরের প্রশ্ন সংখ্যা 7 এটি আসলে আগে জানা এক সম্পর্কের সাহায্যে ইন্টিগ্রালের গণনা করা নিয়ে এখানে আমরা দেখছি একটি দীর্ঘ সলেনয়েড এর তড়িৎ ক্ষেত্র ও সেতির সাহায্যে গণনা করব একটি বিশেষ ইন্টিগ্রাল এখন বিবেচনা করব একটি দীর্ঘ সলেনয়েড নিয়ে যার ভেতরে আছে ক্ষেত্র B সমান মিউ 0 k z যেখানে k হল পৃষ্ঠতল প্রবাহ এই সলেনয়েডের ব্যাসার্ধ যদি R হয় তাহলে এই তথ্য ও বায়ো স্যাভার্ট উপপাদ্য ব্যবহার করে এই ইন্টিগ্রাল টির মান হিসেব করব তাহলে আমরা এই ইন্টিগ্রাল টির মান হিসেব করতে চাই ইন্টিগ্রাল dz প্রাইম ঋণাত্মক অসীম থেকে ধনাত্মক অসীম ইন্টিগ্রাল d ফাই প্রাইম 0 থেকে 2 পাই গুন R বিয়োগ r কোসাইন ফাই বিয়োগ ফাই প্রাইম বাই z প্রাইম স্কয়ার যোগ R স্কয়ার যোগ r স্কয়ার বিয়োগ 2 r R কোসাইন ফাই বিয়োগ ফাই প্রাইম টু দি পাওয়ার 3 বাই 2 তোমাদের যেই অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল তাতে একটি ছাপার ভুল ছিল সেখানে z প্রাইম এর বদলে শুধু z ছাপা ছিল সেটি ঠিক করে নাও এটি r এর মান R এর থেকে বড় বা ছোট দুই ক্ষেত্রের জন্যই প্রযোজ্য আমরা এই ইন্টিগ্রালের মান জানতে চাই বায়ো স্যাভার্ট উপপাদ্য অনুযায়ী B হল মিউ 0 বাই 4 পাই ইন্টিগ্রাল প্রবাহ যদি I হয় তাহলে লিখতে পারি I dl প্রাইম ক্রস r বিয়োগ r প্রাইম বাই মডিউলাস r বিয়োগ r প্রাইম কিউব এই ভাবে লেখা যায় যে মিউ 0 বাই 4 পাই ইন্টিগ্রাল j r প্রাইম ক্রস r বিয়োগ r প্রাইম বাই মডিউলাস r বিয়োগ r প্রাইম কিউব গুন d আয়তন প্রাইম এই ইন্টিগ্রাল যেটি এখানে লেখা তার হিসেব করলে ও দেখাতে পারলে যে তার গঠন টি আমাদের এই ইন্টিগ্রালের মতই আমরা সহজেই তা বুঝতে পারব এই ইন্টিগ্রালের মান আমরা হিসেব করতে পারি অ্যাম্পেয়ারের সুত্রের সাহায্যে চলো করা যাক আমি এখানে যা করব দেখো এই সমস্যা টি z দিকে ট্রান্সলেশানাল ভাবে একই থাকে অর্থাৎ আমি z এর মান যাই নিই না কেন চৌম্বক ক্ষেত্রের মান একই থাকবে তাই গণনা কে সহজ করতে আমি z সমান 0 ধরে নেব তাহলে আমরা দেখছি এই সলেনয়েড টি আর চেষ্টা করছি এর B গণনা করতে z সমান 0 তে যার হল মিউ 0 বাই 4 পাই ইন্টিগ্রাল ইন্টিগ্রাল j r প্রাইম ক্রস r বিয়োগ r প্রাইম বাই মডিউলাস r বিয়োগ r প্রাইম কিউব গুন dv প্রাইম এবার প্রবাহ ঘনত্ব কত দেখে নিই প্রবাহ শুধু পৃষ্ঠের ওপরে আছে তাই আমি প্রবাহ ঘনত্ব j r কে লিখতে পারি ফাই প্রাইম দিকে তাহলে তা হল k ডেল্টা সিলিন্ড্রিকাল কোঅরডিনেট ব্যাবহার করলে এখানে আসবে s বিয়োগ R না s প্রাইম বিয়োগ R যেখানে s সিলিন্ড্রিকাল কোঅরডিনেটে রেডিয়াল দিক বরাবর তাই s প্রাইম বিয়োগ R হবে ফাই প্রাইম দিকে এটি যাচ্ছে ফাই প্রাইম দিকে ও r ভেক্টর আমরা নিয়েছি z সমান শূন্য তে তাই এটি হল r ভেক্টর সমান r s r প্রাইম ভেক্টর সমান হবে s প্রাইম s দিকে যোগ z প্রাইম z দিকে আর তাই আমি লিখতে পারি B z সমান 0 ও কোন s ও ফাই তে মিউ 0 বাই 2 পাই k বাইরে রেখে ইন্টিগ্রাল ডেল্টা s প্রাইম বিয়োগ R ফাই প্রাইম একক ভেক্টর ক্রস r যা হল r s বিয়োগ s প্রাইম s প্রাইম একক ভেক্টর বিয়োগ z প্রাইম z একক ভেক্টর বাই এবার এই দূরত্ব হল z প্রাইম স্কয়ার যোগ r s প্রাইম একক ভেক্টর বিয়োগ s প্রাইম একক ভেক্টর এর দূরত্ব যা হল s প্রাইম স্কয়ার যোগ r স্কয়ার বিয়োগ 2 s প্রাইম r কোসাইন ফাই বিয়োগ ফাই প্রাইম টু দি পাওয়ার 3 বাই 2 এটা বোঝা সহজ যে এই দূরত্ব যা আমি ব্যবহার করেছি যদি s আর s প্রাইম এর দিকে দেখো আমরা এই দূরত্ব টিই নিয়েছি তাই আমি s প্রাইম ইন্টিগ্রাল টি কষতে পারি এখানে লিখছি মিউ 0 এখানে 2 পাই কি করে এলো এটি 4 পাই হবে

মিউ 0 বাই 4 পাই ইন্টিগ্রাল ফাই প্রাইম ক্রস r s বিয়োগ s প্রাইম যা এখন হয়ে যাবে R s প্রাইম একক ভেক্টর বিয়োগ z প্রাইম z বাই z প্রাইম স্কয়ার যোগ R স্কয়ার যোগ r স্কয়ার বিয়োগ 2 R r কোসাইন ফাই বিয়োগ ফাই প্রাইম টু দি পাওয়ার 3 বাই 2 আর আমার কাছে শুধু থাকছে d ফাই প্রাইম R গুন dz প্রাইম ইন্টিগ্রাল আয়তন ইন্টিগ্রাল আমার সেটা এখানেও লেখা উচিত ছিল কারণ আয়তন ইন্টিগ্রাল আর কিছুই না শুধু ds প্রাইম s প্রাইম d ফাই প্রাইম dz প্রাইম ds প্রাইম আমরা আগেই ইন্টিগ্রেট করেছি তাই s প্রাইম এর জায়গায় এখানে লিখব r আমি জানি চুড়ান্ত B হল z দিকে ফাই প্রাইম ক্রস s যা একই x y তলে আমাকে দেবে z দিকে একটি কম্পোনেন্ট যদিও ফাই প্রাইন ক্রস z আমাকে দেবে একটি কম্পোনেন্ট x y তলে আর তাকে ইন্টিগ্রেট করলে পাবো 0 কারণ এই বাঁ দিকের B হল z দিকে তাহলে শেষ পদ টি ইন্টিগ্রালে কোন অবদান রাখেই না আর আমরা সঙ্গে সঙ্গে দেখতে পাই যে আমি যদি এই ইন্টিগ্রাল টি z প্রাইম দিয়ে লিখতাম আমাদের উত্তর আসত 0কারণ বাঁ দিকে x y এর কোন কম্পোনেন্ট নেই

তাই আমি পাচ্ছি B সমান মিউ 0 আমি লিখব মিউ 0 k z দিকে সমান মিউ 0 k বাই 4 পাই ইন্টিগ্রাল d z প্রাইম ঋণাত্মক অসীম থেকে ধনাত্মক অসীম ইন্টিগ্রাল R d ফাই প্রাইম 0 থেকে 2 পাই গুন ফাই প্রাইম ক্রস r s বিয়োগ R s প্রাইম বাই z প্রাইম স্কয়ার যোগ R স্কয়ার যোগ r স্কয়ার বিয়োগ 2 R r কোসাইন ফাই বিয়োগ ফাই প্রাইম টু দি পাওয়ার 3 বাই 2 এবার দেখি ফাই প্রাইম ক্রস s কি হয় x y তল টি দেখো এই হল s প্রাইম এই হল ফাই প্রাইম ও এটি s এই কোণ টি ফাই প্রাইম আর s ও s প্রাইমের মধ্যে কোণ হল ফাই বিয়োগ ফাই প্রাইম তাহলে এই বিন্দু তে এই হল s এটি ফাই প্রাইম আর s ও s প্রাইম একক ভেক্টরের মধ্যে কোণ হল ফাই বিয়োগ ফাই প্রাইম তাহলে ফাই প্রিয়াম একক ভেক্টর ও ফাই একক ভেক্টরের মধ্যের কোণ হল এটি আমি একটু অন্য রঙ দিয়ে এটি দেখাই ফাই বিয়োগ ফাই প্রাইম এই কোণ টি পাই বাই 2 বিয়োগ ফাই বিয়োগ ফাই প্রাইম আর এখন তোমরা দেখতে পাচ্ছো ফাই প্রাইম একক ভেক্টর ক্রস s হবে z দিকে ভেতরের দিকে তাই ঋণাত্মক z দিক বিয়োগ z দিক গুন সাইন পাই বাই 2 বিয়োগ ফাই বিয়োগ ফাই প্রাইম যা হয়ে যাবে কোসাইন ফাই বিয়োগ ফাই প্রাইম ও ফাই প্রাইম ক্রস s প্রাইম সমান ফাই প্রাইম ক্রস s প্রাইম তোমরা দেখছ ফাই প্রাইম ক্রস s প্রাইম সমান ঋণাত্মক z আর তাই ডান দিকে ওপরে আমরা পাচ্ছি মিউ 0 k বাই 4 পাই ইন্টিগ্রাল ঋণাত্মক অসীম থেকে ধনাত্মক অসীম d z প্রাইম 0 থেকে 2 পাই R d ফাই প্রাইম ভেতরে থাকে R বিয়োগ r কোসাইন ফাই বিয়োগ ফাই প্রাইম z দিকে তাহলে আমি z একক ভেক্টর কে সরিয়ে দিতে পারি আর লিখতে পারি মিউ 0 k বাঁ দিকে বাই z প্রাইম স্কয়ার যোগ R স্কয়ার যোগ r স্কয়ার বিয়োগ 2 R r কোসাইন ফাই বিয়োগ ফাই প্রাইম টু দি পাওয়ার 3 বাই 2 বাকি জিনিষ গুলি সহজ আমি মিউ 0 k দুই দিকেই কেটে দেব এটি শুধু r যখন R এর থেকে ছোট তখন r R এর থেকে বড় হলে কোন ক্ষেত্রই থাকবেনা তা হয়ে যাবে 0 আর তাই আমার উত্তর হল যে ইন্টিগ্রাল ঋণাত্মক অসীম থেকে ধনাত্মক অসীম dz প্রাইম ইন্টিগ্রাল d ফাই প্রাইম 0 থেকে 2 পাই এই সব যা আমি লিখেছি সমান হবে 4 পাই বাই R r যখন R এর থেকে ছোট আর 0 r R এর থেকে বড় হলে এটিই আমাদের উত্তর পরের প্রশ্ন সংখ্যা 8 একটি ডিস্ক যার কেন্দ্র মুল বিন্দু তে এই হল z অক্ষ ও এটি বহন করে সুষম পৃষ্ঠতল আধান ঘনত্ব সিগমা আর এর আবর্ত গতি হল ওমেগা তাহলে z অক্ষের ওপর h উচ্চতায় চৌম্বক ক্ষেত্র B কত হবেআমি এই সমস্যার সমাধান করতে এই ডিস্ক টি কে ছোট ছোট বলয়ে ভাগ করে নেব যাদের প্রস্থ ডেল্টা r প্রতি টি বলয়ের জন্য চৌম্বক ক্ষেত্র ডেল্টা B গণনা করব ও তারপর তাদের যোগ করে নেব আমি ক্ষেত্রের গণনা করব h উচ্চতায় আমি জানি আমার যদি একটি r ব্যাসার্ধের বলয় থাকে যার মধ্যে আছে প্রবাহ I তাহলে h উচ্চতায় চৌম্বক ক্ষেত্র সমান হয় মিউ 0 I বাই 2 r স্কয়ার বাই r স্কয়ার যোগ z স্কয়ার টু দি পাওয়ার 3 বাই 2 আর B হয় z দিকে বর্তমানে এই I টি হল এই বলয়ের I তাহলে এবার করে ফেলা যাক আমি যদি এই ডিস্ক টি দেখি একটি বলয় নিই যার প্রস্থ ডেল্টা r ব্যাসার্ধ r তখন প্রবাহ I হল প্রতি একক সময়ে চলায়মান আধান এই ডেল্টা r প্রস্থ ও r ব্যাসার্ধের বলয় টির আধান হল তার ক্ষেত্রফল 2 পাই r ডেল্টা r গুন সিগমা আর প্রতি সেকেন্ডে এই আধান টি যাচ্ছে ওমেগা বাই 2 পাই বার কম্পাঙ্কের সাপেক্ষ্যে বললে তাহলে এটি হল সিগমা r ডেল্টা r এই হল বলয়ের মধ্যে প্রবাহ আর তাই এঁর জন্য ছোট ডেল্টা B হবে মিউ 0 বাই 2 সিগমা r ডেল্টা r গুন r স্কয়ার যোগ z স্কয়ার টু দি পাওয়ার 3 বাই 2 আর মোট B যা হল z দিকে z উচ্চতায় তাহলে হবে মিউ 0 সিগমা ওমেগা বাই 2 ইন্টিগ্রাল 0 থেকে R r কিউব dr বাই r স্কয়ার যোগ z স্কয়ার টু দি পাওয়ার 3 বাই 2 এই ইন্টিগ্রাল টি সমাধান করা খুব সহজ তোমরা অনেক ভাবেই তা করতে পারো তবে আমি লিখব r সমান z ট্যাঞ্জেন্ট থিটা বা আমি অন্য প্রতিস্থাপন ও করতে পারতাম এখন d r হয়ে যাচ্ছে z সেক্যান্ট স্কয়ার থিটা তখন আমার কাছে থাকছে B সমান মিউ 0 সিগমা ওমেগা বাই 2 ইন্টিগ্রাল থিটা 0 থেকে ট্যান ইনভার্স R বাই z r কিউব হয়ে যাবে z কিউব ট্যান কিউব থিটা এটি z সেক্যান্ট স্কয়ার থিটা d থিটা বাই z কিউব সেক্যান্ট কিউব থিটা কিছু পদ কাটাকুটি করা যাক z কিউব কেটে যাচ্ছে সেক্যান্ট স্কয়ার থিটা কেটে যাচ্ছে আমি পাচ্ছি সেক থিটা আর তাই এখানে থাকছে মিউ 0 সিগমা ওমেগা বাই 20 থেকে ট্যান ইনভার্স R বাই z সাইন কিউব থিটা বাই কোসাইন স্কয়ার থিটা d থিটা এটি সহজেই হিসেব করা যাবে আমি এর সমান লিখতে পারি মিউ 0 সিগমা ওমেগা বাই 2 ইন্টিগ্রাল থিটা 0 থেকে ট্যান ইনভার্স R বাই z সাইন স্কয়ার থিটা বাই কোসাইন স্কয়ার থিটা সাইন স্কয়ার থিটা d থিটা যাকে আমি লিখব d কোসাইন থিটা সামনে একটি ঋণাত্মক চিহ্নের সাথে এরপর কোসাইন স্কয়ার থিটা কে লিখব x স্কয়ার তাহলে এটি হয়ে যাবে ঋণাত্মক মিউ 0 সিগমা ওমেগা বাই 2 থিটা সমান 0 তে কোসাইন থিটা হল 1 থিটা সমান ট্যান ইনভার্স R বাই z এ কোসাইন থিটা হল z বাই r স্কয়ার যোগ z স্কয়ার এর স্কয়ার রুট আমার আছে 1 বিয়োগ x স্কয়ার বাই x স্কয়ার dx যেখানে x হল কোসাইন থিটা এর সমান তাহলে মিউ 0 সিগমা ওমেগা বাই 2 z বাই R স্কয়ার যোগ z স্কয়ার এর স্কয়ার রুট থেকে 1 dx গুন 1 বাই x স্কয়ার বিয়োগ 1 আমি এই ঋণাত্মক চিহ্ন টি বদলে দিয়েছি লিমিট পাল্টে দিয়ে তাহলে এর সমান হল মিউ 0 সিগমা ওমেগা বাই 2 গুন ভেতরে আছে 1 বাই x z বাই R স্কয়ার যোগ z স্কয়ার এর স্কয়ার রুট থেকে 1 অবধি বিয়োগ x z বাই R স্কয়ার যোগ z স্কয়ার এর স্কয়ার রুট থেকে 1 অবধি এখানে থেকে পাবো মিউ 0 সিগমা ওমেগা বাই 2 ঋণাত্মক 1 যোগ z বাই R স্কয়ার যোগ z স্কয়ার এর স্কয়ার রুট বাই z বিয়োগ 1 বিয়োগ আবার বিয়োগ হয়ে হচ্ছে যোগ z বাই R স্কয়ার যোগ z স্কয়ার এর স্কয়ার রুট আর তাই উত্তর আসছে মিউ 0 সিগমা ওমেগা বাই 2 R স্কয়ার যোগ 2 z স্কয়ার বাই R স্কয়ার যোগ z স্কয়ার এর স্কয়ার রুট বিয়োগ 2 এই বাইরেও একটি z রয়েছে আর দেখো এখানেও একটি z ছিল তাই z এখানে থাকবে এখানেও থাকবে z এখানে থাকবে z এখানে থাকব্ z এখানে থাকবে এই z এখানে আসবে z এখন কেটে যাবে আমি একে কেটে দিতে পারি এর ও এর সাথে আর এটি 2 z অবশেষে এই হল উত্তর

পরের সমস্যা হল 9 ধরো একটি সরু সলেনয়েড আছে যার দৈর্ঘ L তার ব্যাসার্ধ হল a L a এর থেকে অনেক অনেক বড় তাকে বাঁকিয়ে বলয়ের আকারে টোরয়েড বানানো হয়েছে ও এর ব্যাসার্ধ R ও a এর থেকে অনেক অনেক বড় তার কেন্দ্র টি মুল বিন্দু তে তাহলে এই হল মুল বিন্দু আর এই অক্ষ টি z অক্ষ z অক্ষ এই পাতা থেকে বাইরের দিকে বেরিয়ে আসছে ও এর মধ্যে চৌম্বক ক্ষেত্র ফাই দিকে তাহলে এর আছে একটি চৌম্বক ক্ষেত্র যা ফাই দিকে সলেনয়েড টির মধ্যে প্রবাহ বাহিত হচ্ছে Iও সলেনয়েড টির পাক সংখ্যা N তাহলে পাক সংখ্যা প্রতি একক দৈর্ঘ হবে N বাই L আমরা দুটি সমীকরণের সাদৃশ্য মনে রেখে তা ব্যবহার করতে চাই প্রথম টি হল কার্ল B সমান মিউ নট j আর দ্বিতীয় টি কার্ল A সমান B আমরা জানতে চাই এই টোরয়েডের ভেক্টর বিভব z অক্ষের ওপরে z উচ্চতায় এবার আমি এই টোরয়েড টি আঁকছি যার B ক্ষেত্র এই রকম ভাবে ফাই দিকে যাচ্ছে একে একটি বলয়ের মোট ভেবে নিলাম যার মধ্যে দিয়ে I প্রবাহ বইছে ফাই দিকে ও তার সাথে তার সংশ্লিষ্ট B যেহেতু সমীকরণ গুলি একই রকমের B এর সমীকরণ টি A এর সমীকরণের মতই যেখানে মিউ নট j ও B একই ভূমিকা পালন করে তাই যদি আমার কাছে একটি বলয় থাকে যার মধ্যে I প্রবাহ বইছে তার জন্য যদি আমি B এর সমাধান করতে চাই আমি লিখব ডেল ক্রস B সমান মিউ নট j B z অক্ষের ওপরে z দিকেই হবে আর তার সমান হয় যা আমরা একটু আগেই দেখেছি মিউ নট I বাই 2 ব্যাসার্ধ R স্কয়ার বাই R স্কয়ার যোগ z স্কয়ার টু দি পাওয়ার 3 বাই 2 I J ডট d a ছাড়া কিছুই না এবার একই রকম পরিস্থিতি টি দেখে নেওয়া যাক টোরয়েড টির জন্য B ক্ষেত্র যাচ্ছে এই ভাবে ঘুরে আর আমার আছে ডেল ক্রস A সমান B তাহলে আমি লিখতে পারি যে A ও z দিকেই হওয়া উচিত তাই সে হবে z এর ফাংশান ও আছে মিউ 0 I I এর বদলে লিখব B ডট d a যা হল ফ্লাক্স তাহলে বলয়ের মধ্যে দিয়ে ফ্লাক্স বাই 2 গুন R স্কয়ার বাই R স্কয়ার যোগ z স্কয়ার টু দি পাওয়ার 3 বাই 2 ফ্লাক্স কত ফ্লাক্স সমান হল পাই a স্কয়ার যা হল সলেনয়েডের প্রস্থচ্ছেদ গুন সেখানের B ক্ষেত্র যার সমান হল পাই a স্কয়ার B যা আসলে N বাই L গুন I তাহলে A z সমান পাই a স্কয়ার N I বাই L R স্কয়ার সমান L বাই 2 পাই স্কয়ার বাই L বাই 2 পাই স্কয়ার যোগ z স্কয়ার টু দি পাওয়ার 3 বাই 2 এরপর সবই বীজগণিত আর তোমরা উত্তর গণনা করে নিতে পারো এখানে আমি একটা কথা বলি এই যে উত্তর আমরা পেলামমনে হচ্ছে এখানে একটি গুণনীয়ক পাই স্কয়ার বাদ গেছে তোমরা মিলিয়ে দেখো তো তাহলে একবার করে দেখে নিই কি আসছে এটি আসছে পাই a স্কয়ার N I L স্কয়ার বাই 4 পাই স্কয়ার L গুন L স্কয়ার যোগ 4 পাই স্কয়ার z স্কয়ার টু দি পাওয়ার 3 বাই 2 গুন 8 পাই কিউব আর একটি গুণনীয়ক 2 এখানে থাকবে এখানেও 2 থাকবে তাই এই 8 কেটে যাবে পাই স্কয়ার কেটে যাবে এর সাথে আর আমি পাবো পাই স্কয়ার এই L যানে L দিয়ে তাহলে চূড়ান্ত উত্তর হিসেবে পাবো পাই a স্কয়ার N I L বাই L স্কয়ার যোগ 4 পাই স্কয়ার z স্কয়ার টু দি পাওয়ার 3 বাই 2 আমার মনে হচ্ছে সেই প্রশ্নের উত্তরে পাই স্কয়ারের একটি গুণনীয়ক অনুপস্থিত রয়েছে যা তোমাদের অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছিল

অবশেষে শেষ সমস্যা যা বলে যে একটি ডিস্কের চৌম্বক ভেক্টর বিভব z অক্ষের ওপরে কত হবে যার আধান ঘনত্ব সিগমা ও আবর্ত গতি ওমেগা আমরা ব্যবহার করব এই সমীকরণ টি যা হল ডেল স্কয়ার A সমান ঋণাত্মক মিউ নট J এই ক্ষেত্রে আমরা আগেই জেনেছি J শুধু পৃষ্ঠতল প্রবাহ k হয় যার সমান হল 2 পাই r ডেল্টা r যা হল এই বলয় দ্বারা বহন করা প্রবাহ কেন্দ্রে থেকে r দূরত্বে বাই ডেল্টা r গুন ওমেগা বাই 2 পাই যা হবে J বা k ফাই দিকে

তাই এখানে 2 পাই কেটে যাচ্ছে ডেল্টা r কেটে যাচ্ছে আমরা পাচ্ছি সিগমা r ওমেগা r ফাই দিকে এবার পোয়াসোঁ সমীকরণ ব্যবহার করব ডেল স্কয়ার A সমান ঋণাত্মক মিউ নট J আর তাই ডেল স্কয়ার A x সমান ঋণাত্মক মিউ নট J x আর ডেল স্কয়ার A y সমান ঋণাত্মক মিউ নট J y তোমরা দেখো A ফাই এর দিকে হওয়া উচিত কারণ J হল ফাই দিকে কিন্তু z অক্ষের ওপরে কোন নির্দিষ্ট ভাবে সংজ্ঞায়িত ফাই নেই তাই z অক্ষের ওপর A হবে 0 আর তাই হল আমাদের উত্তর তাহলে এখানেই অ্যাসাইনমেন্ট 4 শেষ হল